হ্যালো সবাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স এর উপর আমাদের অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমরা 3D ড্রয়িং নির্মাণের জন্য সলিডওয়ার্কস নামক একটি সফ্টওয়্যার টুল সম্পর্কে শিখছি আজকের ক্লাসে আমরা কীভাবে বোল্ট এবং নাটস তৈরি করতে হয় এবং কীভাবে এই থ্রেডগুলি তৈরি করতে হয় সে সম্পর্কে কিছুটা শিখব আমরা যা অর্জন করব তার এটাই প্রথম লক্ষ্য সুতরাং প্রথমত আমরা খুব দ্রুত একটি গবেষণা গ্রহণ করবো এবং একটি থ্রেড কাটার ক্ষেত্রে একটি সহজ পরিকল্পনার মধ্য দিয়ে যাব এর পরে আমরা একটি মেট্রিক 10 থ্রেড তৈরি করব সুতরাং প্রথম পদক্ষেপটি একটি নতুন অংশে ডাবল ক্লিক করার পরে আমাদের একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকবে তারপরে আমরা প্লেন গুলির মধ্যে একটি চয়ন করি সম্ভবত সঠিক প্লেনের স্বাভাবিক আমরা একটি স্টাড আঁকব একটি সার্কুলার সিলিন্ডার আকারে এটি রেডিয়াসের মধ্যে প্রায় 5 মিলিমিটার হতে পারে এখন এই সার্কেলটি আমরা 3 ডাইমেনশনের মধ্যে এক্সট্রুড করি এটি প্রায় 30 mm তৈরি করতে পারে সুতরাং আমাদের কাছে এই সিলিন্ডারটি রয়েছে যার উপর আমরা এটিতে থ্রেডেড কাটের মতো কিছু রাখতে চাই সুতরাং সাধারণত এই স্টাডগুলি সর্বদা চ্যামফার্ড হয় সুতরাং এই সারফেস টি আমরা গ্রহণ করব চ্যামফারিংয়ের সাথে যাব সম্ভবত 45 ডিগ্রীর সাথে 1 mm চ্যামফার যা আমরা তৈরি করি যখন আমরা করব তখন আমরা সেই সলিড সারফেসের উপর এই ধরণের চামফারিং করব থ্রেড কাটতে প্রথমে আমাদের যা করতে হবে তা হল একটি হেলিকাল পাথ তৈরী করতে হবে কারণ এই স্ক্রু বা থ্রেডগুলিতে সর্বদা একটি হেলিকাল পাথ থাকে যা সম্পর্কে একটি থ্রেড একটি টুল বিট যায় যাতে এই উপাদানটি সরিয়ে দেয় এবং অবশেষে আমাদের থ্রেড থাকবে সুতরাং প্রথমত আমরা যা করি তা হল আমরা এই শ্যাফটের চারপাশে একটি হেলিক্স তৈরি করি সুতরাং প্রথম পদক্ষেপটি হল একটি হেলিক্স তৈরি করা আমাদের একই 5 মিটার রেডিয়াসের একটি সার্কেল তৈরি করতে হবে সুতরাং আমাদের সেই সার্কেলটি রয়েছে সেই সার্কেলের চারপাশে আমরা একটি হেলিকাল থ্রেড পেতে চাই সেই উদ্দেশ্যে আমাদের যা করতে হবে তা হল উপরের লেভেলে ইনসার্ট করা যে কার্ভে একটি কার্ভ রয়েছে যা হেলিক্স স্পাইরাল যায় এখন আমরা এই ধরনের থ্রেড আছে যেহেতু এটি এখন পর্যন্ত কেবল প্র্যাক্টিস তো যা আমরা করতে যাচ্ছি তা আমাদের 20 mm উচ্চতার সাথে কিছু হেলিক্যাল পাথ এর মত থাকবে এর মানে হল হেলিক্সের লেংথ যা আমরা পেতে যাচ্ছি তা হল 20 mm পিচ প্রায় 15 mm এবং এটি একটি ক্লকওয়াইজ ধরণের হেলিক্স এবং এই হেলিক্সটি শুরু হয় যদি আমরা কিছু আপডেট বা পরিবর্তন করতে চাই যদি আপনি ডান ক্লিক করেন তবে ভবিষ্যতে এডিট করার জন্য একটি বাটন রয়েছে সুতরাং এটি 90 ডিগ্রী থেকে শুরু হচ্ছে সুতরাং হেলিক্স এই অ্যারোর শুরুতে আরাম্ভ হয় সিলিন্ডারের চারপাশে যায় যার চারপাশে আমরা এই কাটাটি তৈরি করতে চাই সুতরাং পিচ 15 mm এবং এটি 20 mm পর্যন্ত যায় এবং এটি 90 ডিগ্রী থেকে শুরু হয় এবং এটি একটি ক্লকওয়াইজ থ্রেড যা আমরা তৈরি করছিলাম এটি ক্লিক করুন একবার এটি সম্পন্ন হয়ে গেলে সামনের প্লেনে যান যেখানে আমরা এই হেলিক্স জিনিসটি দেখতে পারি সুতরাং যেহেতু এটি একটি প্র্যাক্টিস আমরা যা নিতে যাচ্ছি তা একটি ট্রায়াঙ্গুলার ছুরি আমরা এই হেলিক্সের মধ্য দিয়ে যাওয়ার জন্য এটি গ্রহণ করি সুতরাং এই ট্রায়াঙ্গলটি তৈরি করার পরে আমরা ইচ্ছাকৃতভাবে এই অবস্থানটি স্থাপন করি কারণ এটি একটি থ্রেড তৈরি করার জন্য কেবল প্র্যাক্টিস করা হচ্ছে একবার আমরা ট্রায়াঙ্গল চয়ন করলে এই এজেস গুলি স্কেচ মোড থেকে বেরিয়ে আসে তারপরে আমরা স্কেচ 3 এবং হেলিক্সও দেখতে পাব এখন স্কেচ 3 এবং হেলিক্সও চয়ন করুন উভয়ই হাইলাইট করা হয়েছে এখন ফিচার্স লেভেলে দেখুন যে এক্সট্রুডেড বেসটি রিভল্ভ করা কাটা এবং সোয়েপ্ট কাট মত কিছু সুতরাং সোয়েপ্ট কাটা ক্লিক করুন তারপর আমরা একটি থ্রেডেড পোর্শন এর মত কিছু দেখতে পাবেন সুতরাং আপনাকে উভয় স্কেচ 3 চয়ন করতে হবে এবং হেলিক্স পাথ চয়ন করতে হবে একবার এটি সম্পন্ন হয়ে গেলে সোয়েপ্ট করা কাটাটিতে যান এটি এই ধরণের হলুদ রঙের টিন্ট দেখায় তারপরে আপনি এটিতে ক্লিক করুন আপনি থ্রেডেড অংশটি দেখতে পাবেন এখন আমরা একটি সিস্টেমেটিক মেট্রিক 10 mm থ্রেড তৈরি করব সুতরাং সাধারণত এই 10 mm থ্রেডগুলি সর্বদা মাথার অংশের মতো কিছু থাকে একটি স্টাড অংশ রয়েছে কিছু থ্রেড এবং কিছু হেক্সাগোনাল ধরণের আকৃতি রয়েছে যা আমরা দেখছি সুতরাং আমরা সেই m 10 থ্রেডটি তৈরি করতে ধাপে ধাপে এগিয়ে যাব সুতরাং আসুন আমরা একটি সঠিক প্লেন বেছে নিই সেই সঠিক প্লেনে স্বাভাবিক প্রথমত আমরা একটি বোল্টের মাথা তৈরি করি সুতরাং মাথা সবসময় একটি সার্কুলার আকৃতি তে থাকে এটি আমাদের নির্মিত 16 mm 16 mm ব্যাসের একটি সার্কুলার 1 এর মানে হল 8 mm রেডিয়াস এবং এটি গভীরতায় 10 mm এগিয়ে থাকবে সুতরাং আমরা যা করব তা হল একটি এক্সট্রুডেড বসে তৈরি করবো যা 10 mm মাথা হবে এখন এই স্বাভাবিক সারফেসের উপর আমরা একটি হেক্সাগোনাল ড্রও করবো একটি হেক্সাগোনালের 6 দিক আমরা এটি নির্মাণ করব তারপরে আমরা একটি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করি এখান থেকে এখানে 8 mm হওয়ার কথা এই স্ট্যান্ডার্ড নম্বর গুলি যা আপনি ডেটা বই থেকে পাবেন যখনই আপনি একটি বোল্ট বা মেশিন বোল্ট তৈরি করেন এবং এটি প্রস্তুত করার চেষ্টা করেন তখন কিছু স্ট্যান্ডার্ড কনভেনশন যেমন উচ্চতাগুলি এত বেশি বলে মনে করা হয় নকশা গণনার কারণে লেংথটি এত বেশি বলে মনে করা হয় যেমন আপনি স্ট্রেস স্ট্রেইন গণনা করেন আপনি সেই বোল্টে কতটা স্টক প্রয়োগ করেন এটি বজায় রাখতে পারে কিনা কী ধরণের উপকরণ ব্যবহার করতে হবে এই ধরণের জিনিসগুলি আপনি মেশিন ডিজাইনের ডেটা বইগুলিতে পাবেন সুতরাং সেই ডাইমেনশন গুলির উপর ভিত্তি করে আমরা এই ধরনের বোল্ট তৈরি করছি সুতরাং এখন আমরা এর ভিতরে একটি হেক্সাগোনাল কাটা চাই সুতরাং আসুন আমরা এই এক হেক্সাগনের সমস্ত 6 দিক চয়ন করি এখন একটি এক্সট্রুডেড কাটা আছে কাটা গভীরতা আমরা 5 mm 55 mm মত কিছু থাকতে পারে সুতরাং আমাদের এমন একটি মাথার অংশ রয়েছে তো আপনার কাছে একটি রেঞ্চ ধরণের জিনিস থাকবে যার মাধ্যমে আপনি এটি পরিচালনা করবেন এখন এখানে আমরা অন্য একটি সার্কেল আঁকতে চাই যাতে সেই বোল্টের স্টাড অংশে এটি থাকতে পারে যা লেংথে 25 mm এবং 10 mm ব্যাসের একটি সার্কেল হবে সুতরাং আসুন আমরা একটি 5 mm রেডিয়াস বা 10 mm ব্যাস তৈরি করি এই সার্কেলে আমরা 25 mm লেংথ পর্যন্ত বেস এক্সট্রুডেড করতে পারেন সুতরাং আমাদের কাছে সেই বোল্টের অংশটি রয়েছে সাধারণত আমরা এটির শার্প কোণগুলি দিই আমরা চমফারিং করে এটি এড়িয়ে চলি আমরা 45 ডিগ্রীর জন্য 1 mm দিয়ে যেতে পারি সুতরাং অধ্যয়ন সম্পন্ন করা হয় সুতরাং একবার এই বোল্টটি আমরা যা করতে পারি তা হল আমরা এটির চারপাশে একটি হেলিক্যাল পথ তৈরি করি এবং একটি কার্ভ দিয়ে একটি ট্রায়াঙ্গুলার ধরণের কাটা তৈরি করি এবং এই পিচ এবং উচ্চতা জিনিসটির সাথে মেলে এবং এটি থেকে একটি থ্রেড তৈরি করি সুতরাং প্রথম পদক্ষেপটি সর্বদা 5 mm রেডিয়াসের সাথে মিলে যাওয়া আরও একটি সার্কেল তৈরি করা সুতরাং আমার যে 5 mm রেডিয়াস আছে এখন তার উপর আমাদের সেই কার্ভর হেলিক্সের উপরে ইনসার্ট করার জন্য এটি তৈরি এবং নির্বাচন করতে হবে সুতরাং 20 mm পর্যন্ত আমরা এই থ্রেড এবং 15 mm পিচ ব্যবহার করতে চাই এবং এটি একটি 90 ডিগ্রী কোণ থেকে শুরু হতে পারে সুতরাং আমি এটির মধ্য দিয়ে যাওয়ার জন্য একটি সরঞ্জাম তৈরি করার জন্য একটি ট্রায়াঙ্গল তৈরি করতে পারি এবং ক্লিক করতে পারি এটি হয়ে গেলে ফ্রন্টাল ভিউতে যান এখন এখানে আমরা জুম করছি এবং এখানে আমরা একটি কেন্দ্র লাইন তৈরি করি যা 0 ডিগ্রী সহ এই বিন্দুর মধ্য দিয়ে যায় আসুন আমরা দিকটি দেখি সুতরাং এখন আবার ফ্রন্টাল প্লেনে যান এর উপর আমরা একটি ট্রায়াঙ্গল বিবেচনা করি সুতরাং ট্রায়াঙ্গলটি ব্যবহার করুন টুল বিট সর্বদা এই নিম্নগামী দিকে থাকে এটি সরান জুম ইন করুন এখন এই এজেস থেকে এই উচ্চতাটি 114 টুল বিট বলে মনে করা হয় তাই একটি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করুন এটি চয়ন করুন সেই বিন্দুটি চয়ন করুন নিশ্চিত করুন যে এটি 114 mm হবে এবং দ্বিতীয় জিনিস আমাদের অন্য একটি কেন্দ্র লাইন মধ্য এক যোগদান করা যাক এবং যে এই বিন্দু মাধ্যমে পাস করা হয় এখন আমাদের চারপাশে একটি অর্কের মতো কিছু প্রয়োজন কারণ আমরা এই ধরণের শার্প টুল বিট বেবহার করবো এমন কিছু আমরা পেতে চাই যাতে একটি ব্লান্টেড কার্ভ একটি অংশে থাকতে পারে এর জন্য আমরা কী করব আমরা আরও একটি কেন্দ্র লাইন তৈরি করি কারণ আমাদের কার্ভর কেন্দ্র প্রয়োজন তাই এই পয়েন্ট প্রয়োগ করা হচ্ছে সুতরাং আমরা যা করব তা হল এখানে এমনভাবে একটি কেন্দ্র লাইন তৈরি করব যাতে এই সেন্ট্রয়েড থেকে এই লাইনটি 032 mm হবে একবার এটি হয়ে গেলে আমরা এই লাইনটি সরিয়ে ফেলি আমরা সেই লাইনটি সরাতে পারি এবং এটিও আমরা সরাতে পারি এই পয়েন্টগুলির মধ্য দিয়ে আমরা একটি আর্ক পাস করতে চাই সুতরাং একটি 3 পয়েন্ট আর্ক সেই বিন্দুটি বেছে নেয় দ্বিতীয় বিন্দুটি এবং এটি সরানো হয় এখন এটি এই লাইনের ট্যান্জেন্ট বলে মনে করা হয় সুতরাং আমরা কি করব এটি বেছে নিন এটি বেছে নিন তারা একে অপরের কাছে ট্যান্জেন্ট াতর একইভাবে এই লাইনগুলি বেছে নিন যা একে অপরের সাথে ট্যান্জেন্ট এখন আমরা কী করব ট্রিম এন্টিটিস এ যান এই অংশটি সরান এবং আমাদের এটিরও প্রয়োজন নেই একইভাবে আমাদের এই লাইনগুলির প্রয়োজন নেই তারপরে ক্লিক করুন সুতরাং স্কেচ মোড থেকে বেরিয়ে আসার পরে আমাদের এই পুরো অবজেক্টটি নির্বাচন করতে হবে তারপরে হেলিক্স পথটিও চয়ন করুন নিয়ন্ত্রণ করুন ফিচার্সগুলিতে যান কাটা কাটাতে যান তারপরে এটি আপনাকে এই পুরো জিনিসটি দেখায় একটি ঘূর্ণায়মান ধরণের অংশের মতো কিছু এবং তারপরে ক্লিক করুন তারপরে আপনার কাছে এইভাবে একটি থ্রেড থাকবে নান্দনিক দিকগুলির মতো অন্যান্য দিক রয়েছে যা আমাদের সর্বদা থাকে কীভাবে এই অংশটি মসৃণ করা যায় আমরা অন্য কোনও ধরণের ট্রায়াঙ্গুলার কাটা এবং অন্যান্য জিনিস পেতে পারি কিনা তা দেখবো আসুন আমরা এই বোল্টের বিভিন্ন মতামত দেখি সুতরাং আমরা প্রথম যে কাজটি করব তা হল আইসোমেট্রিক দৃষ্টিভঙ্গির দিকে তাকানো যদি এটি একটি নির্মাণ হয় তবে আমরা এটি অপসারণ করতে পারি সুতরাং এই ভাবে একটি আইসোমেট্রিক দৃষ্টিকোণ মত দেখায় এখন 3 টি ভিন্ন মতামত দেখুন সামনের দৃশ্য শীর্ষ দৃশ্য বাম দিকের দৃশ্য এবং আইসোমেট্রিক ভিউয়ের মতো কিছু এখন আমরা এই বোল্টের জন্য একটি নাট তৈরি করব সেই উদ্দেশ্যে আমরা যা করি তা হল নতুনে যাওয়া একটি অংশ খোলা এখন রাইট প্লেনে স্বাভাবিক যে আমরা একটি হেক্সাগোনাল নাটস দেখতে চাই সুতরাং সেই উদ্দেশ্যে আমরা স্কেচে যাই এখান থেকে হেক্সাগন 6 ইউনিট বাছাই করি এবং এটি ড্রও করি এখান থেকে এখানে স্মার্ট ডাইমেনশন ব্যবহার করুন আমরা সেই বোল্টের একই মাথার অংশটি ব্যবহার করি সেই উচ্চতা যাই হোক না কেন আমাদের একই 16 mm রয়েছে আমরা এটি ব্যবহার করি এবং আমাদের সেই অভ্যন্তরীণ অংশের উপর একটি থ্রেড তৈরি করতে হবে এবং আমরা জানি যে স্টাডটির ব্যাস 10 mm সুতরাং আমরা যা তৈরি করি তা হল 10 mm একটি সার্কুলার গর্ত যা আমরা এটি তৈরি করি অভ্যন্তরীণভাবে একটি সার্কেল 10 mm ব্যাস বা 5 mm রেডিয়াস ক্লিক করুন এখন আমরা এই খোদাই করা সার্কেলটি চাই না নিয়ন্ত্রণ বাটনটি ধরে রেখে এই একটি লাইন চয়ন করুন এখন এই সারফেসটি আমরা বেছে নিয়েছি ফিচার্সগুলিতে যান বসের বেসটি এক্সট্রুড করুন সুতরাং এটি একটি নাটস ধরনের অংশ তৈরি করে সুতরাং আসুন আমরা এই নাটসটি তৈরি করতে প্রস্থ হিসাবে 6 mm ব্যবহার করি এখন আমাদের কাছে তা আছে আমরা এটি পাচ্ছি না আমি বলতে চাইছি যে আমরা একটি চমফারের মতো কিছু দিতে চাই যা আমরা সত্যিই তৈরি করতে পারি এবং তাই কিন্তু এখন আমরা প্রধানত এর অভ্যন্তরীণ থ্রেড অংশটি নির্মাণের দিকে ফোকাস করব সুতরাং আমাদের যা করতে হবে তা হল একটি সার্কেল আঁকতে সাধারণত ফ্রন্টাল ডান প্লেনে যেতে হবে কোনও হেলিক্স নির্মাণের জন্য প্রথম পদক্ষেপটি একটি সার্কেল 5 mm তৈরি করছে ক্লিক করুন তারপরে এইভাবে এটি ভিজ্যুয়ালাইজ করুন আমাদের কাছে রয়েছে সেই সার্কেলটি চয়ন করুন তারপরে কার্ভ হেলিক্স সর্পিল ইনসার্ট করতে যান সুতরাং আমাদের সর্পিল কার্ভ রয়েছে যেখানে আমরা 6 mm পর্যন্ত উচ্চতা দিতে পারি সুতরাং সেই স্তর পর্যন্ত আমরা একটি কাটা থাকতে পারে সম্ভবত এটি কেবল 65 তৈরি করুন যাতে এটি মসৃণভাবে কাটা হিসাবে বেরিয়ে আসে যথারীতি পিচ 15 mm আমরা দিচ্ছি এবং এটি ক্লকওয়াইজ বিপরীত দিকে এবং দিকটিও সূক্ষ্ম ক্লিকগুলি সুতরাং অভ্যন্তরীণভাবে আমাদের এই সার্কেলটি রয়েছে আর এই হেলিক্স শুরু হয় 90 ডিগ্রি কোণ থেকে আসুন আমরা এটি পুনরায় পরীক্ষা করি সুতরাং এডিট ফিচার্সে যান এটি 90 mm 90 ডিগ্রী তাই ক্লিক করুন এখন সামনের প্লেনে যান স্বাভাবিক ভাবে সুতরাং এখানে আমরা একটি ট্রায়াঙ্গুলার সরঞ্জাম তৈরি করতে চাই সুতরাং এটি সেই অংশ যেখানে আমরা থাকতে চাই সেই উদ্দেশ্যে আমরা বহুভুজ 3 পাশে যাই এবং এটি কেন্দ্র হিসাবে বেছে নিই এখন এই ট্রায়াঙ্গুলার সরঞ্জামটি কাটা বিপরীত করুন কারণ এখন আমরা উপরের অংশটি সরাতে চাই তাই ট্রায়াঙ্গলটি উপরের দিকে থাকবে এবং এটি সেইভাবে তৈরি করবে এখন এটি 11 mm হতে হবে সেই বিন্দুতে এই উচ্চতা 114 mm হওয়ার কথা তাই আমাদের ট্রায়াঙ্গল রয়েছে তারপর আমরা 032 mm প্রয়োজন সুতরাং আসুন আমরা এইভাবে একটি কেন্দ্র লাইন বিবেচনা করি এবং এখান থেকে একটি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করি যে প্রথম বিন্দু এটি 032 mm একবার এটি সম্পন্ন হয়ে গেলে আমরা একটি নির্দিষ্ট রেডিয়াসের সাথে সেই বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত একটি আর্ক 3 পয়েন্ট আর্ক তৈরি করি এখন সেই লাইনে এটি চয়ন করুন এবং এটি ট্যান্জেন্ট করুন একইভাবে এই কার্ভ লাইনটি চয়ন করুন এবং এটি ট্যান্জেন্ট করুন সুতরাং যখন আপনি যে জিনিসগুলি বাছাই করছেন তখন আপনাকে সেই নিয়ন্ত্রণ বাটনটি ধরে রাখতে হবে সুতরাং একবার এই ট্রায়াঙ্গুলার নির্মাণ আমরা অভ্যন্তরীণভাবে এই সার্কেলটি সরাতে পারি এবং আমরা সেই অংশটি এবং এই অংশটিও সরাতে ট্রিম সত্তাগুলি ব্যবহার করতে পারি এবং আমরা এই ক্ষুদ্র অংশগুলি অপসারণ করতে পারি সুতরাং একবার এটি সম্পন্ন হয়ে গেলে ক্লিক করুন এখন আমাদের কাছে এই পুরো অবজেক্টটি প্রথমে স্কেচ মোড থেকে বেরিয়ে আসে তারপরে হোল্ড ক্লিক করে এই সমস্ত বাটনগুলি হোল্ড ক্লিক করে নির্বাচন করুন এখন স্কেচ 3 নির্বাচন করা হয় তারপর বাটন নিয়ন্ত্রণ করুন এটি ধরে রাখুন হেলিক্স ক্লিক করুন এবং স্কেচ তারপর ফিচার্সগুলিতে যান সোয়েপ্ট কাটা ব্যবহার করুন ক্লিক করুন সুতরাং অভ্যন্তরীণভাবে যদি আপনি দেখতে পান তবে আমাদের সেই নাটসের মধ্যে সেই থ্রেডগুলি রয়েছে এভাবেই আমরা এটি নির্মাণ করি কখনও কখনও আমরা যা করি তা এই নাটসগুলিতে থাকে আমরা বাইরের সারফেসের উপর কিছুটা চম্পার রাখতে চাই আমরা একটি সমতল সারফেস চাই না সেই উদ্দেশ্যে আমরা যা করি তা হল আমরা নির্বিচারে আকারের একটি সার্কেল আঁকতে যাই এবং সেই এক গো টু ফিচার্সটি চয়ন করি সেই সার্কেলটি ড্রয়িং করার পরে আমরা একটি এক্সট্রুড কাটা ব্যবহার করে ফিচার্সগুলিতে যাই সেই এক্সট্রুডে আমরা যে দিকটি বেছে নিই তা কেটে ফেলি তারপরে কাটার জন্য দিকটি ফ্লিপ করি তাই বাইরে আমরা কাটা যাচ্ছি এবং আমরা 60 ডিগ্রী বাইরের দিকে একটি টেপারড কোণ দিই তারপরে ক্লিক করুন সুতরাং এখন আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকটি সমতল এক তবে এগুলি কিছুটা পাতলা একইভাবে আমরা এটির জন্যও নির্মাণ করি এটির জন্য এই স্বাভাবিকটির জন্য একই রেডিয়াসের একটি সার্কেল আঁকুন একবার হয়ে গেলে আমরা এই সারফেসটি বেছে নিই ফিচার্সগুলিতে যান কাটা কাটা করার জন্য সমস্ত ফ্লিপ পার্শ্বগুলির মাধ্যমে অন্ধ বাছাইয়ের পরিবর্তে এটি 60 ডিগ্রী কোণ আমরা পেতে যাচ্ছি ক্লিক করুন সুতরাং উপরের অংশটি আমরা মুছে ফেলেছি সুতরাং এটি একমাত্র অংশ যেখানে আপনার একটি ওয়াশার থাকতে পারে যা কেউ ঠিক করতে পারে এবং এই অংশগুলি সর্বদা ইচ্ছুক কাটা থাকে এখন আসুন আমরা এই ড্রয়িংটি সংরক্ষণ করি M 10 হিসাবে সংরক্ষণ করি এখন আমাদের একটি নাটস রাখুন এবং সংরক্ষণ করুন সুতরাং আমাদের নাট এবং বোল্ট উভয়ই আছে আমরা অ্যাসেম্বলি ড্রয়িং সমাবেশ বোল্ট নাট উভয় জিনিসই বেছে নিতে পারি এটি এখানে ফেলে দিন নাটও ইনসার্ট করুন এবং এটি রাখতে পারেন এভাবেই আমরা বোল্ট এবং নাট তৈরি করেছি এখন আমরা এই সারফেসতলগুলি একত্রিত করতে চাই আমরা যা করতে পারি তা হল এটি এখানে নেওয়া এবং আরও অনেক কিছু আমরা এই সর্পিলটি সেই সর্পিলের সাথে মিলিত করতে পারি যাতে এটি স্ক্রু করা যায় অন্যথায় সারফেসতলগুলিও আমরা এটি রপ্ত করতে পারি আসুন আমরা সেই সারফেসের সাথে এই সারফেসের মতো কিছু করি এবং ক্লিক করুন